ফিরে আসার জন্য স্বাগত এবং এটি 32 নম্বর লেকচার এবং আমরা ডাবল ইন্টিগ্রালস বিষয়ে আলোচনা চালিয়ে যাব এবং বিশেষ করে আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা ডাবল ইন্টিগ্রালগুলিতে ভেরিয়েবল এর পরিবর্তন সুতরাং শেষ বক্তৃতায় আমরা পোলার ফর্ম এ ডাবল ইন্টিগ্রালস দেখেছি এবং ধারণাটি ছিল আবার এই ইন্টিগ্রাল ডোমেইনটিকে রিজিওন এর ছোট অংশে ভেঙে ফেলা এই delta i যা এখানে এরিয়ার এই ছোট অংশের জন্য উল্লেখ করেছি এবং যা delta r এবং delta theta r বার হতে আসছিল delta theta ছিল এখানকার অ্যাঙ্গেল এবং r ছিল এটি থেকে এই circular arc এর রেডিয়াস এবং সেক্ষেত্রে পুরো ধারণা টি ছিল যে যদি আমাদের এখানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট এ ইন্টিগ্রাল থাকে তবে আমরা কেবল এই x এবং y কে rcos এবং rsin পরিবর্তে পোলার কোঅর্ডিনেট এ রূপান্তরিত করতে পারি এবং এই dx dy টি r dr dθ হয়ে উঠবে সুতরাং এখানেও আমরা শেষ পর্যন্ত এই সম্পর্ক দ্বারা xy থেকে r θ কোঅর্ডিনেট সাবস্টিটিউশন করেছি যা x ছিল rcos এবং y ছিল rsin সুতরাং এটি দুর্দান্ত সাবস্টিটিউশন ছিল তবে সরাসরি মৌলিক সংজ্ঞার সাহায্যে আমরা দেখেছি যে কীভাবে এই r টি ছবিতে আসছে এবং তাই এটি কেবল এখানে x এবং y থেকে rcos এবং rsin এর ভেরিয়েবল গুলির সাবস্টিটিউশন নয় এই ভেক্টর r সেখানে উপস্থিত হয়েছিল এবং তারপরে আমাদের r dr dθ এবং এই r এর সাথে করস্পন্ডিং আমাদের এখন r এবং এর লিমিট গুলিও সাবস্টিটিউট করতে হবে সুতরাং এখন আমরা আরও সাধারণ কেস এর জন্য যাব এবং এটি একটি নির্দিষ্ট পরিস্থিতি হবে যখন আমরা কার্টেসিয়ান থেকে পোলার কোঅর্ডিনেট এর দিকে যাব কিন্তু সাধারণভাবে যদি আমাদের অন্য কোনও ধরণের ভেরিয়েবল পরিবর্তন থাকে তবে কীভাবে এই ফ্যাক্টরটি মোকাবেলা করা যায় তা আমরা এখন আজকের বক্তৃতায় দেখব শুধু মনে করতে যদি আমরা একটি একক ইন্টিগ্রাল abfdx আছে এবং আমরা এখন একটি নতুন ভ্যারিয়েবল এর বিকল্প করতে চাই সুতরাং আমাদের এখানে x থেকে t বলতে দিন এই সম্পর্ক দ্বারা xg তো আমরা কি করি আমরা তৎক্ষণাৎ পাই যে এখান থেকে আমাদের dx কী হবে তাই dx এই ফর্মে gdt হবে এবং তারপরে আমরা এই x কে g হিসাবে সাবস্টিটিউট করি এবং dx হবে gdt এবং তারপরে করস্পন্ডিং লিমিটগুলি সেখানে উপস্থিত হবে সুতরাং ধারণা ছিল যে আমাদের এখন এই t এর করস্পন্ডিং লিমিট রয়েছে এবং এই x টি নতুন ফাংশন g দ্বারা সাবস্টিটিউট হয়েছিল এবং dx এর জন্য আমরা এখানে পেয়েছি gdt সুতরাং এটি আবার এখানে স্মরণ করতে হবে যে আমরা এখন এখানে অন্য কিছু পেয়েছি যা একটি একক ইন্টিগ্রাল এর ক্ষেত্রে এটি g prime এই g এর ডেরিভেটিভ এবং তারপর dt এবং এই করস্পন্ডিং লিমিটগুলি কেবল এই সাবস্টিটিউশন থেকে আবার গণনা করা হবে সুতরাং এই a টি g হতে চলেছে এবং এই b টি g ছাড়া আর কিছুই নয় সুতরাং সেভাবে আমরা এই নতুন লিমিটগুলিও গণনা করেছি এবং আমরা ভ্যারিয়েবলকে সাবস্টিটিউট করেছি এবং এই dx dt এর পরিবর্তে এসেছে তবে অন্য একটি ফ্যাক্টর এর মধ্যে যা এই g এর ডেরিভেটিভগুলির দিক থেকে ছিল সুতরাং একই ধরণের ডেরিভেটিভ আমরা ও পাব যখন আমাদের দুটি ভেরিয়েবল এ একটি ইন্টিগ্রাল থাকে বা ডাবল ইন্টিগ্রাল থাকে cdfgtgdt সুতরাং যদি আমাদের এখানে একটি ডাবল ইন্টিগ্রাল থাকে ∬Rfxydxdy এখন যদি আপনি ভেরিয়েবলগুলির কিছু পরিবর্তন করতে চান সুতরাং আসুন আমরা বলি xuv এবং yψuv সুতরাং আমাদের নতুন ভেরিয়েবলগুলি u এবং v এখানে পুরানোটি ছিল x এবং y সুতরাং আমরা এই সম্পর্ক xuvyψuv এর সাথে ভেরিয়েবলগুলি x y থেকে u v তে পরিবর্তন করতে চাই সুতরাং এটি পেয়ে আমাদের এখানে নতুন রিজিওন এর উপর এই ইন্টিগ্রাল রয়েছে আমি একই রিজিওন বোঝাতে চাইছি তবে নতুন ভেরিয়েবলগুলির জন্য আপনি u এবং v ব্যবহার করেছি যাতে আমরা এখানে বিভিন্ন নোটেশন R ব্যবহার করেছি এবং তারপরে আমরা সরাসরি এখানে x এর জন্য এবং y এর জন্য আমরা এই u v এর একটি ফাংশন হিসাবে সাবস্টিটিউট করব স্বাভাবিকভাবেই dx dy এর জন্য আমরা এই du dv পাব তবে এই আরেকটি ফ্যাক্টর এর সাথে যা আমরা এর আগে আলোচনা করেছি সুতরাং একটি ভ্যারিয়েবল এর ক্ষেত্রে বা সেই পোলার কোঅর্ডিনেট এর ক্ষেত্রে আপনি ঠিক এটি r dr dθ হিসাবে পাচ্ছেন তাই এখানে কিছু ফ্যাক্টর রয়েছে এই J এবং আমরা এই অ্যাবসলিউট ভ্যালুটিও নিয়েছি আমরা এর প্রমাণের মধ্য দিয়ে যাচ্ছি না কারণ এটি কিছুটা জড়িত বিষয় তো এখন এখানে এই J কি সুতরাং যেভাবে এই J আবার এক ধরণের ডেরিভেটিভ যাকে আমরা জ্যাকোবিয়ান বলি সুতরাং জ্যাকোবিয়ান এখানে xy এই বিষয়ে u এবং v যা এই নির্ধারক আকারে গণনা করা হয় সুতরাং এই x এর পার্শিয়াল ডেরিভেটিভ আপনার প্রথম টার্ম এর সাথে সম্পর্কিত এখানে v সম্পর্কিত x পার্শিয়াল ডেরিভেটিভ এখন u ক্ষেত্রে y এবং এই পার্শিয়াল ডেরিভেটিভ y এর জন্য v সম্পর্কিত Jxyuv∂x∂u ∂x∂v ∂y∂u ∂y∂v এবং এই J টার্মটি এখানে আমরা এটি গণনা করব এবং অ্যাবসলিউট ভ্যালু এই du dv এর সাথে ইন্টিগ্রাল এর দিকে যাবে সুতরাং এটি এখানে গুরুত্বপূর্ণ বিষয় এবং তারপর এই R এর এই লিমিটগুলি এটি একই রিজিওন ছাড়া আর কিছুই নয় তবে এখন আমাদের u এবং v এর উপর গণনা করতে হবে সুতরাং লিমিটগুলি এখন u এবং v এর নতুন ভেরিয়েবলগুলি অনুসারে অনুসরণ করবে সুতরাং এখন এর সাথে আমরা গণনা করতে পারি বা আমরা এখানে পুরনো ভেরিয়েবলগুলি x y কে কিছু উপযুক্ত হিসাবে সাবস্টিটিউট করতে পারি কারণ আবার ইন্টিগ্রান্ড বা রিজিওন এর উপর নির্ভর করে আমাদের অন্য কিছু উপযুক্ত সাবস্টিটিউশন থাকতে পারে যা ইন্টিগ্রাল ইভালুয়েশনকে সহজ করে তোলে সুতরাং আমরা যদি একটি নির্দিষ্ট কেস দেখতে চাই যে আমরা যদি পোলার ফর্ম এ সাবস্টিটিউট করি তবে কী হবে তার মানে x rcos এবং y rsin আমরা যদি এই জ্যাকোবিয়ান এখানে গণনা করি তবে J∂x∂r ∂x∂θ ∂y∂r ∂y∂θ cos rsin sin r সুতরাং আমাদের এই নির্ধারক ভ্যালু টি r হিসাবে রয়েছে এবং এখন আমরা এই ইন্টিগ্রাল পরিবর্তন করতে পারি যা কার্টেসিয়ান কোঅর্ডিনেট এ পোলার কোঅর্ডিনেট কে দেওয়া হয়েছিল এবং যা আমরা ইতিমধ্যে পূর্ববর্তী বক্তৃতায় আলোচনা করেছি যে আমাদের xrcos এবং yrsin বিকল্প হতে হবে এবং তারপর dx dy হয়ে উঠবে rdrdθ এবং এই রিজিওনটি এখন এই R হয়ে যাবে R যা পোলার কোঅর্ডিনেট r এবং এর দিক থেকে বর্ণনা করা হবে ∬Rfxydxdy∬Rf rdrdθ সুতরাং এখন আমরা উদাহরণগুলি দিয়ে যেতে পারি যা আমরা এখন প্রথমটি ব্যবহার করব যা একটি octant এর radius a এর একটি sphere এর ভলিউম খুঁজতে লাগে সুতরাং আরেকটি খুব সহজ উদাহরণ যেখানে আমরা এখানে sphere ব্যবহার করছি সুতরাং আমরা sphere এর ইকুয়েশন জানি সুতরাং x2y2 এর দিক থেকে এর z স্কয়ার আমরা পাব এবং তারপর এখানে এক octant এর ভলিউম তাই আমরা মূলত এখানে প্রথম octant বিবেচনা করছি সুতরাং আমরা এখন সহজেই এর জন্য গণনা করতে পারি এবং আমাদের সারফেস এখানে sphere দ্বারা দেওয়া হয় সুতরাং আমাদের এই ভলিউম এর দিক থেকে ইন্টিগ্রাল আছে যে এটি sphere থেকে আসছে কারণ sphere ইকুয়েশন ছিল z2x2y2a2 সুতরাং এখান থেকে আপনি z2 a2 x2 y2 গণনা করতে পারেন সুতরাং z এখানে প্লাস হবে কারণ আমরা সেখানে কেবল একটি octane সম্পর্কে কথা বলছি সুতরাং এটি সারফেস হবে অথবা এটি ইন্টিগ্রান্ড হবেa2 x2 y2 এবং তারপর এই S রিজিওন এর উপর dx dy হবে Sa2 x2 y2dxdy সুতরাং রেডিয়াস R হল সার্কুলার ডিস্ক সুতরাং এটি সার্কুলার ডিস্ক x2y2a2 এর প্রথম quadrant রয়েছে সুতরাং এটি প্রথম quadrant এর সার্কুলার ডিস্ক এবং যেখানে আমাদের ইন্টিগ্রাল এর জন্য এই ডোমেন রয়েছে এবং যদি আমরা এখন পরিবর্তন করি কারণ এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট এর উপর সরাসরি ইভালুয়েশন অবশ্যই কঠিন হবে কারণ ইতিমধ্যে ইন্টিগ্রান্ড কঠিন তবে সার্কুলার ডিস্ক এর কারণে এই square root গুলি আবার প্রদর্শিত হবে এবং সামগ্রিকভাবে গণনা কঠিন হবে কিন্তু আমরা যদি এই xrcos এবং ওyrsin দ্বারা পোলার কোঅর্ডিনেট এ পরিবর্তন করি সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে দেখেছি যে এই Jr সুতরাং এই অতিরিক্ত ফ্যাক্টর যা drdθ সাথে আসে এবং তারপরে আমাদের সহজ ধারণা রয়েছে যে আমরা এটিকে a2 x2y2 টার্ম এ পরিবর্তন করব এবং এটিa2 r2 হয়ে যাবে এবং তারপরে আমাদের এই জ্যাকোবিয়ান টার্মটি এখানে এই rdrdθ সাথে হবে সুতরাং আমাদের ইন্টিগ্রাল এখন r θ ফর্মে রূপান্তরিত হয়েছে এবং এই অতিরিক্ত ফ্যাক্টর r এসেছে এবং তারপরে আমাদের কাছে drdθ টার্ম রয়েছে

0a 6a3 আরেকটি উদাহরণ Sey xyxdxdy যেখানে আমরা এই সাবস্টিটিউশনটি ব্যবহার করতে পারি যেমন এখানে ey xyx দেওয়া হয়েছে এবং রিজিওনটি এখানে যা এই দুটি কোঅর্ডিনেট এক্সিস দ্বারা আবদ্ধ তাই x এক্সিস এবং y এক্সিস এখানে এবং তারপরে আমাদের কাছে লাইন xy2 রয়েছে সুতরাং এই রিজিওনটি যেখানে আমরা এই ফাংশনটি ey xyx ইন্টিগ্রেট করছি সুতরাং ইন্টিগ্রান্ড এর দিকে তাকিয়ে উপযুক্ত সাবস্টিটিউশনটি y x বলে মনে হচ্ছে এবং এই x সুতরাং যদি আমরা সাবস্টিটিউট করি আমরা y x এবং yx কে একটি নতুন নাম দিই তবে সম্ভবত এই ইন্টিগ্রাল গণনা করা সহজ হয়ে উঠবে সুতরাং আমরা y xu এবং yxv থেকে ভ্যারিয়েবল পরিবর্তন করেছি এবং তারপরে এই দুটির মধ্যে আমরা u এবং v এর দিক থেকে x এবং y গণনা করতে পারি এবং উদাহরণ স্বরূপ xv u2yvu2 সুতরাং আমাদের কাছে u এবং v এর দিক থেকে x এবং y রয়েছে এই রিলেসন থেকে এবং আমরা জ্যাকোবিয়ান টার্মটি পেতে পারি কারণ এটি নতুন ইন্টিগ্রাল এ নতুন ভ্যারিয়েবল এ এই ট্রান্সফরমেশন এর জন্য প্রয়োজন সুতরাং এখানে xyuv আমাদের গণনা করতে হবে তাই xyuv 12 12 12 12 14 14 12 সুতরাং এক্ষেত্রে জ্যাকোবিয়ান ভ্যালু হল 12 সুতরাং এখন এই ভ্যারিয়েবল এর পরিবর্তন আমাদের এখন নতুন ডোমেনটি নতুন ভেরিয়েবলগুলি u এবং v এর সাথে সম্পর্কিত দেখতে হবে সুতরাং u এবং v প্লেন এর জন্য ডোমেইনটি হবে কারণ লাইন x 0 এখানে এবং আমাদের কাছে এই y 0 আছে এবং আমাদের কাছে এই লাইনটি ইতিমধ্যে axy2 রয়েছে সুতরাং এটি পেয়ে আমাদের এখন নতুন ডোমেইনটি u এবং v ভেরিয়েবল এর দিক থেকে দেখতে হবে সুতরাং এই লাইন x 0 এটি এখানে কী বোঝায় x 0 বোঝায় v u সুতরাং এই রিজিওনটি এখন আমাদের ইন্টিগ্রেশন এর জন্য নতুন ঠিক আছে সুতরাং এখন আমরা u এবং v এর দিক থেকে এই নতুন রিজিওন এর উপর ভিত্তি করে নতুন লিমিট ইভালুয়েট করতে পারি সুতরাং মনে রাখবেন জ্যাকোবিয়ান ছিল 12 এবং আমরা এই ইন্টিগ্রাল Sey xyxdxdy গণনা করতে যাচ্ছি এবং আমাদের সাবস্টিটিউশন ছিল y xu এবং yxv এবং এটি v এবং u এর ক্ষেত্রে দেওয়া নতুন ডোমেইন সুতরাং এই ইন্টিগ্রাল থাকার ফলে আমরা এখন এক্সপোনেন্সিয়াল পাওয়ার এ সাবস্টিটিউট করতে পারি এটি ছিল u এবং এটি ছিল v তাই Sey xyxdxdyTeuv12dudv 12v02u vveuvdudv 1202ve 1edv e 1e সুতরাং আরেকটি সমস্যা যেখানে আমরা দুটি পোলার কোঅর্ডিনেট পরিবর্তন করে এই 01x2x x2x2y2dydx ইন্টিগ্রেট করতে চাই এবং এটি স্বাভাবিক কারণ ইন্টিগ্রান্ডও সমর্থন করছে যে পোলার কোঅর্ডিনেট এ পরিবর্তন সাহায্য করবে এবং সম্ভবত এখানেও কারণ এটি এখানে একটি circle সুতরাং এই ইন্টিগ্রেশন এর এই রিজিওন প্রদত্ত ইন্টিগ্রাল ওyxy2x x2x0 এবং x1 দ্বারা দেওয়া হয় এই রিজিওন দ্বারা আবদ্ধ তাই x থেকে circle পর্যন্ত তাই এটি ইন্টিগ্রেশন এর রিজিওন যা আমরা এখানে ব্যবহার করছি এবং আমাদের এখন পোলার কোঅর্ডিনেট এর সাহায্যে কভার করতে হবে সুতরাং circle এর পোলার ইকুয়েশন সুতরাং rcos 12r2 1 সুতরাং এখান থেকে যদি আমরা এটি সরল করি তবে আমরা r2 2rcos 0 পাব সুতরাং এখানে cicle টি r2cos সুতরাং r এর লিমিটও এখন পরিষ্কার r 0 থেকে 2cos যাচ্ছে সুতরাং এই ইন্টিগ্রাল যা মূলত 01x2x x2x2y2dy dx দেওয়া হয়েছিল তা এখানে এই r স্কোয়ার এ রূপান্তরিত হবে θ42r02cos r2rdrdθ জন্য যাতে আমরা এখন সহজেই এটি গণনা করতে পারি θ42r02cos r2rdrdθ42r4402cos dθ424 dθ 422 2dθ421cos 2θ 2dθ4212θ2cos 2θ dθ 421121cos 4θ 2cos 2θ dθ183π 8 শেষ উদাহরণ যা আমরা এখানে ইভালুয়েট করতে চাই এই ∬Rx2y2dxdy পোলার কোঅর্ডিনেট এ পরিবর্তন করে এবং এই R হল x2y24 এবং x2y29 এর circle দ্বারা আবদ্ধ xy প্লেন এর রিজিওন সুতরাং আমাদের দুটি circle রয়েছে এই দুটি রেডিয়াস সহ সুতরাং একটি হল x2y24 x2y29 সুতরাং রেডিয়াস 2 এবং এটি রেডিয়াস 3 এর সঙ্গে এবং আমরা এখানে এই প্রদত্ত রিজিওনটি ইভালুয়েট করতে চাই সুতরাং আবার অবশ্যই এই ক্ষেত্রে পোলার কোঅর্ডিনেট এ পরিবর্তিত হচ্ছে আমাদের সাহায্য করবে এই ইন্টিগ্রান্ড এর কারণে এবং সেইসাথে এখানকার রিজিওন যা এই দুটি circle দ্বারা আবদ্ধ সুতরাং পোলার কোঅর্ডিনেট এ পরিবর্তন করে এটি এখন লিমিট পেতে অনেক সহজ কারণ xrcos yrsin Jr এবং তারপর এই ইন্টিগ্রাল হচ্ছে I02π23rrdrdθ02πr3323dθ 27 832π383 সুতরাং আমরা এখন যা দেখেছি যে ভেরিয়েবলগুলির এই পরিবর্তনটি ডাবল ইন্টিগ্রালগুলির ইভালুয়েশন এবং পোলার কোঅর্ডিনেট এ পরিবর্তন করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল একটি নির্দিষ্ট কেস তবে আমরা অন্যান্য কেসগুলিও দেখেছি যেখানে দুটি ভিন্ন ভেরিয়েবল সাবস্টিটিউশন এর মাধ্যমে ইন্টিগ্রাল ডোমেইনটি সহজ এবং ইন্টিগ্রান্ডকেও সহজ করে তোলে সুতরাং এই রেফারেন্সগুলি আমরা এই বক্তৃতা গুলো প্রস্তুত করতে ব্যবহার করেছি ধন্যবাদ